মৌলিক ধারণা উদাহরণ পরবর্তী অংশ সুতরাং আমরা যেমন শক্তির বিষয়ে কিছু অধ্যয়ন করেছি একটি ভিন্ন উদাহরণও পর্যালোচনা করেছি তারপর আবার আমরা সার্কিট থিয়োরিতে যাব এনার্জি সম্পর্কে শুধুমাত্র কিছু ধারনা দেবার জন্য তারপর আমি উদাহরণস্বরূপ 112 নম্বর উদাহরণটি নিয়ে আলোচনা করব একজন আবাসিক ভোক্তা মার্চ মাসে 800 কিলোওয়াট ঘন্টা ব্যবহার করে নিম্নলিখিত রেট শিডিউল ব্যবহার করে মাসের জন্য বিদ্যুৎ নির্ধারণ করুন উদাহরণস্বরূপ বেস মাসিক চার্জ হল 12 টাকা এছাড়া প্রথম 100 কিলোওয়াট ঘন্টার জন্য প্রতি কিলোওয়াট ঘন্টা 15 টাকা পরের 200 কিলোওয়াট ঘন্টার জন্য 2 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা এবং 200 কিলোওয়াট ঘন্টার জন্য প্রতি মাসে 25 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা এখন আমাদের বিদ্যুতের বিল গণনা করতে হবে তাই বেস মাসিক চার্জ 12 টাকা এখন প্রথম 100 কিলোওয়াট ঘন্টার জন্য প্রতি কিলোওয়াট ঘন্টা 15 টাকা হিসাবে 10015 অর্থাৎ 150 টাকা তারপর পরবর্তী 200 কিলোওয়াট ঘন্টার জন্য রেট হচ্ছে 2 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা সুতরাং সেই হিসাবে পরবর্তী 200 কিলোওয়াট ঘন্টার জন্য 2002 অর্থাৎ 400 টাকা এখন মোট 800 কিলোওয়াট ঘন্টাকে এখানে প্রথম 100 পরবর্তী 200 এই 300 কিলোওয়াট ঘন্টা ইতিমধ্যেই আমরা 150 টাকা এবং 400 টাকা হিসাবে গণনা করেছি এখনও 800 100 200 500 কিলোওয়াট ঘন্টা বাকি আছে এই বাকি 500 কিলোওয়াট ঘন্টার জন্য রেট হবে 25 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা সুতরাং প্রতি কিলোওয়াট ঘন্টার জন্য 25 টাকা হিসাবে তাই 500 25 1250 টাকা এছাড়া প্রথমেই মাসিক বেস চার্জ 12 টাকা রয়েছে সুতরাং 12 150 400 1250 টাকা যোগ করলে মোট চার্জ হবে 1812 টাকা এখন মোট রেসিডেনশিয়াল এনার্জি 800 কিলোওয়াট ঘন্টা খরচ হয়েছে তাই প্রতি কিলোওয়াট ঘন্টায় গড় চার্জ নির্ণয়ের জন্য 1812 টাকাকে 800 কিলোওয়াট ঘন্টা দিয়ে ভাগ করতে হবে সুতরাং এটি প্রতি কিলোওয়াট ঘন্টায় প্রায় 2265 টাকা হিসাবে আসে এবং এটি একটি সহজ উদাহরণ কারণ আমরা যে শক্তির কথা বলছি তা আমরা জেনেছি সুতরাং শুধুমাত্র পরবর্তী উদাহরণে যাওয়ার আগে এইটুকু জানা প্রয়োজন যে শক্তি হল ঘন্টা দ্বারা গুণিত পাওয়ার অথবা আরো ভালোভাবে বলতে পারি যে বৈদ্যুতিক শক্তি পাওয়ার ঘন্টা সুতরাং এটি কিলোওয়াট ঘন্টা কারণ কিলোওয়াট হল পাওয়ার এবং ঘন্টা হল সময় সুতরাং পরবর্তীতে আমরা একটি সহজ উদাহরণ নিতে চাইছি সুতরাং আশা করি এটি একটি খুব সাধারণ বিষয় পরবর্তী উদাহরণ সংখ্যা 13 যা চিত্র 119 এ দেখানো হয়েছে প্রদত্ত চিত্রে সার্কিটের প্রতিটি উপাদান দ্বারা শোষিত বা সরবরাহ করা ক্ষমতার মান নির্ধারণ করতে হবে এখানে একটি বৈদ্যুতিক উপাদান p1 যার দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ 5 ভোল্ট এবং যার টার্মিনাল দুটি দ্বারা চিহ্নিত করা হয়েছে এটি আসলে হয় পাওয়ার সরবরাহ করে বা এটিতে পাওয়ার শোষিত হয় সেই বিষয়টি পরে দেখা হবে তারপর p2 একটি ভোল্টেজ সোর্স p3 আরেকটি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং p4 আরেকটি সোর্স আছে p4 এর টার্মিনালে 3 ভোল্ট দেওয়া আছে সুতরাং আমাদের নির্ধারণ করতে হবে যে প্রতিটি উৎস দ্বারা শোষিত বা সরবরাহ করা পাওয়ারের পরিমান কত এখন এই 8 অ্যাম্পিয়ার কারেন্টটি দেখুন এটি 8 অ্যাম্পিয়ার কারেন্ট এটি প্রথমে p1 এই উপাদান থেকে শুরু করা যাক p1 এর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ 5 ভোল্ট রয়েছে সুতরাং আমাদের এই p1 এর দ্বারা সরবরাহ করা বা শোষিত পাওয়ারের মান নির্ণয় করতে হবে সুতরাং এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে টার্মিনাল ছেড়ে যাচ্ছে টার্মিনাল ছেড়ে যাওয়ার অর্থ হল সেখানে চিহ্ন ঋণাত্মক হবে এবং যখন আসলে পাওয়ার সরবরাহ করা হবে কারণ এই 8 অ্যাম্পিয়ার কারেন্টের দিকে তাকালে বোঝা যায় যে এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে টার্মিনাল ছেড়ে যাচ্ছে সুতরাং p1 5 40 ওয়াট যা সরবরাহ করা হয়েছে এখানে লক্ষ্য করুন যে 8 অ্যাম্পিয়ার কারেন্ট টার্মিনালের বাইরে যাচ্ছে যা আমি এখানে লিখেছি সেটিই আমি এখানে ব্যাখ্যা করছি সুতরাং p1 5 40 ওয়াট তাই এখন এখানে পাওয়ার সাপ্লাই করা হয়েছে অর্থাৎ p1 হল সরবরাহ করা পাওয়ার এখন এই 8 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এই পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে যখনই এটি পজিটিভ টার্মিনালে প্রবেশ করে তার মানে এই উৎস আসলে শক্তি শোষণ করে সুতরাং এই ক্ষেত্রে এটি 2 ভোল্ট এবং 8 অ্যাম্পিয়ার সুতরাং p2 হবে 82 অর্থাৎ 16 ওয়াট যা শোষিত পাওয়ার সুতরাং যেহেতু এখানে p2 এর টার্মিনালে 8 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে সুতরাং p2 28 16 ওয়াট শোষিত পাওয়ার এখন পরবর্তী 3 অ্যাম্পিয়ার কারেন্টের বিষয়টি দেখা যাক এখানে এই 8 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে যাচ্ছে এবং 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে যাচ্ছে এখন p3 হল একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এখন দেখুন এটি 06I এবং I 5 অ্যাম্পিয়ার সুতরাং 06 I গুন করলে এটি 3 ভোল্ট হবে তার মানে I 5 অ্যাম্পিয়ার হলে নির্ভরশীল ভোল্টেজ উৎসের ভোল্টেজ আসলে 06 5 3 ভোল্ট হবে এখন এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে তাই শক্তি শোষিত হচ্ছে সুতরাং p3 এর কারেন্ট 3 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 3 ভোল্ট হবে সুতরাং p3 হবে 3 3 9 ওয়াট যা উপাদান দ্বারা শোষিত হয় সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখি যে 06 5 যা আমি বলেছিলাম যে 3 ভোল্ট সুতরাং p3 3 ভোল্ট 3 অ্যাম্পিয়ার সুতরাং মোট 9 ওয়াট পাওয়ার শোষিত হয় সুতরাং পরবর্তীতে এবার এই 5 অ্যাম্পিয়ার কারেন্টের বিষয়টি দেখা যাক এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটি পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে যখনই কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে তার মানে এটিতে পাওয়ার শোষিত হচ্ছে সুতরাং এখানে p4 হবে 5 অ্যাম্পিয়ার 3 ভোল্ট অর্থাৎ 15 ওয়াট সুতরাং p4 উপাদানে 35 15 ওয়াট শক্তি শোষিত হবে সুতরাং যে পরিমান পাওয়ার সরবরাহ করা হয়েছিল তার মান ছিল 40 ওয়াট এবং পাওয়ার শোষিত হয়েছে 16 ওয়াট এখানে এটি 9 ওয়াট সুতরাং 16 9 25 ওয়াট এবং এখানে আরও 15 ওয়াট তাই মোট 40 ওয়াট সুতরাং চিহ্ন ইঙ্গিত করে যে পাওয়ার সরবরাহ করা হয়েছে সুতরাং মোট সরবরাহ করা পাওয়ারের মান 40 ওয়াট এবং শোষণ করা হয় 40 ওয়াট তাই পুরোপুরি মিলে যায় সুতরাং এখন শোষিত পাওয়ারের পরিমান সরবরাহ করা পাওয়ারের পরিমানের সমান হয় আমি আশা করি এই বিষয়টি এখন পরিষ্কার হয়েছে এর পরের আরেকটি উদাহরণ হল 114 এখানে আসলে নির্ধারণ করতে হবে 120 নম্বর চিত্রের আন্তঃসংযোগগুলির মধ্যে কোনটি বৈধ এবং কোনটি অবৈধ তা বলতে হবে এখানে 4টি সংযোগ রয়েছে কোন সংযোগগুলি বৈধ এবং কোন সংযোগগুলি অবৈধ তা নির্ণয় করতে হবে এখন এই অংশে এই প্রথম সংযোগটি দেখা যাক এখানে এই হল টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 সুতরাং টার্মিনাল 1 এবং 2 এর মধ্যে সংযুক্ত আছে ভোল্টেজ উৎসগুলি প্রথমটি V 5 ভোল্ট এটি একটি স্বাধীন ভোল্টেজ উৎস এখন টার্মিনাল 1 এবং 2 এর মধ্যে দ্বিতীয় আরেকটি নির্ভরশীল ভোল্টেজ উৎসও সংযুক্ত আছে যার ভোল্টেজ Vs 4 V সুতরাং V 5 ভোল্ট বসালে এর মান হবে Vs 4 5 20 ভোল্ট তবে এটি টার্মিনাল 1 এবং 2 এর মধ্যে অর্থাৎ একই টার্মিনালে 2টি ভিন্ন ভোল্টেজের উৎসকে সংযুক্ত করতে পারে না সুতরাং এটি একটি অবৈধ সংযোগ এখন যদি এই অংশে আসি এখানে V 5 ভোল্ট এবং is 2 V তাহলে V হল 5 ভোল্ট সুতরাং মূলত 2 5 তার মানে 10 অ্যাম্পিয়ার সুতরাং এটি একটি বৈধ সার্কিট সংযোগ এখানে V 5 ভোল্ট এই ভোল্টেজ উৎসটি রয়েছে এবং is 2 V এই নির্ভরশীল কারেন্ট উৎসটি রয়েছে সুতরাং এটি একটি বৈধ সংযোগ এখন যদি এই অংশে আসি তাহলে এখানে একটি কারেন্ট সোর্স দেওয়া আছে is 2 অ্যাম্পিয়ার এবং একটি নির্ভরশীল ভোল্টেজ সোর্স Vs 4is যেহেতু এই is 2 অ্যাম্পিয়ার সুতরাং Vs 4 2 8 ভোল্ট সুতরাং এই is 2 অ্যাম্পিয়ার একটি কারেন্ট উৎস এবং Vs 8 ভোল্ট এটি একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এখানে আসলে এই উৎস দুটি সিরিজে সংযুক্ত পরে আমরা তা দেখতে পাব সুতরাং এটি একটি বৈধ সংযোগ এখানে তারা টার্মিনাল 1 এবং 2 এর দুই প্রান্তের মধ্যে সংযুক্ত থাকে তাই এটি একটি বৈধ সংযোগ এখন এই অংশে একটি কারেন্ট সোর্স is 3 অ্যাম্পিয়ার রয়েছে এবং একটি নির্ভরশীল কারেন্ট সোর্স আছে যেখানে ix 3 is এখন যেহেতু is 3 অ্যাম্পিয়ার তাই ix 3 3 9 অ্যাম্পিয়ার কিন্তু একই সার্কিটে এটি এখানে 3 অ্যাম্পিয়ার এবং এটি এখানে 9 অ্যাম্পিয়ার সুতরাং এটি সম্ভব নয় এটি একটি অবৈধ সার্কিট সুতরাং এই সংযোগগুলির মধ্যে এটি একটি অবৈধ এবং এটি একটি অবৈধ এবং এই 2টি বৈধ সংযোগ এখানে b এবং c বৈধ সার্কিট সংযোগ এবং a এবং d এগুলি অবৈধ সংযোগ সুতরাং এই সব কথাই আমি এখানে লিখেছি পরবর্তীতেও এগুলি আমরা দেখতে পারব কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে বিষয়টি আসলে ঠিক কী এখন এই 115 নম্বর উদাহরণে এই 121 নম্বর চিত্রের প্রতিটি উপাদান দ্বারা শোষিত বা সরবরাহ করা পাওয়ারের মান নির্ধারণ করতে হবে এখানে 121 নম্বর চিত্রটির কথা বলছি সুতরাং এখানে 1 2 3 4 এই 4টি উপাদান রয়েছে এবং 1 নম্বর উপাদানের কারেন্ট হল এই I 10 অ্যাম্পিয়ার সুতরাং এই I 10 অ্যাম্পিয়ার আসলে এখানে উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এখন এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে এবং এটি একটি 16 ভোল্টের উৎস সুতরাং 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই পজিটিভ টার্মিনাল ছেড়ে যাচ্ছে তার মানে উপাদানটি শক্তি সরবরাহ করে সুতরাং এটি এখানে 16 ভোল্টের উৎস এবং এখানে টার্মিনাল থেকে টার্মিনালের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং এটি একটি কারেন্ট উৎস সুতরাং 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রবেশ করছে এই 16 ভোল্টের এই ঋণাত্মক টার্মিনাল দিয়ে প্রবেশ করছে সুতরাং এটি একটি কারেন্ট উৎস এবং এর দুই প্রান্তের ভোল্টেজ 16 ভোল্ট তাই আসলে এটি একটি কারেন্ট উৎস এবং এটি একটি ভোল্টেজ উৎস সুতরাং এটি একটি ভোল্টেজ উৎস এবং এটি একটি নির্ভরশীল কারেন্ট উৎস সুতরাং এই ক্ষেত্রে প্রথমে আমাদের এই 16 ভোল্ট ভোল্টেজের দুই প্রান্তের মধ্যে p1 নির্ণয় করতে হবে সুতরাং এখন এটি একটি কারেন্ট উৎস তাই এটি আসলে বিদ্যুৎ সরবরাহ করছে কারণ এটি এই টার্মিনালটি ছেড়ে যাচ্ছে সুতরাং p1 হবে 16 সুতরাং 160 ওয়াট সুতরাং p1 16 160 ওয়াট এটি সরবরাহকৃত পাওয়ার এখন এর পরের p2 উপাদানটি যদি দেখেন এখানে এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটি নেগেটিভ টার্মিনালে প্রবেশ করছে অন্যভাবে আসলে এখানে কারেন্ট টার্মিনাল ছেড়ে যাচ্ছে কারণ এখানে এটি টার্মিনালে প্রবেশ করছে তার মানে হয় টার্মিনালে প্রবেশ করছে অথবা টার্মিনাল ছেড়ে যাচ্ছে তার মানে 6 ভোল্ট এটি বিদ্যুৎ সরবরাহ করছে কারণ এটি কারেন্টের দিক যদি কারেন্ট এই দিকে প্রবাহিত হয় তাহলে মূলত এই কারেন্ট টার্মিনাল ছেড়ে টার্মিনালে প্রবেশ করে সুতরাং p2 আসলে শক্তি সরবরাহ করছে সুতরাং এটি হবে চিহ্ন সুতরাং সেই ক্ষেত্রে p2 হবে 6 10 60 ওয়াট এটি সরবরাহকৃত পাওয়ার সুতরাং এটি হল 6 10 কারণ এটি হল 10 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স সতরাং এই উপাদানটি 10 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করে এখানে এই কারেন্ট 10 অ্যাম্পিয়ার তাই এটি 60 ওয়াট এখন পরবর্তী এই p3 উপাদানটি এখানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে এটি 22 ভোল্টের উৎস সুতরাং এখানে কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং যেহেতু এটি পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে তাই এই ভোল্টেজের উৎসটি আসলে পাওয়ারকে শোষণ করছে সুতরাং এখানে p3 হবে 22 6 তাই এটি 132 ওয়াট হবে সুতরাং p3 হবে 22 6 132 ওয়াট তাই এটি শোষিত পাওয়ার এর পরের p4 উপাদানটি হল আরেকটি নির্ভরশীল কারেন্ট উৎস এখানে 04 I বলা হয়েছে এখানে I 10 ampere সুতরাং যেহেতু I 10 সুতরাং এটি আসলে হল 04 I 04 10 4 অ্যাম্পিয়ার এবং এটি আসলে টার্মিনাল এটি হল টার্মিনাল সুতরাং এটি আসলে শুধুমাত্র একটি তার সুতরাং মানে এখানে এটি এখানে এটি তার মানে এখানে এটি এখানে এটি যখন এটি আসলে এটি তার মানে কারেন্টের অভিমুখ এইদিকে তার মানে কারেন্ট আসলে ধনাত্মক টার্মিনালে প্রবেশ করছে তার মানে এটি একটি নির্ভরশীল কারেন্ট উৎস এটি আসলে শক্তি শোষণ করছে আমি আশা করি বিষয়টি এখন পরিষ্কার তার মানে এই হল এই হল এবং এই কারেন্টের অভিমুখ এই দিকে সুতরাং এই আর এই মানে এটিও এটিও এবং এটি কারেন্টের অভিমুখ তার মানে কারেন্ট পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে কারণ এটি ধনাত্মক টার্মিনাল তার মানে এখানে এটি 4 অ্যাম্পিয়ার এবং এটি একটি কারেন্ট উৎস তাহলে এটি 4 অ্যাম্পিয়ার এখন ভোল্টেজ কত সুতরাং সেখানে অন্য কোনও বৈদ্যুতিক উপাদান নেই সুতরাং এই কারেন্ট উৎসের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজও 22 ভোল্ট কারণ এখানে এটি 22 ভোল্ট সুতরাং এই নির্ভরশীল কারেন্ট উৎসের দুই প্রান্তের মধ্যে একই ভোল্টেজ প্রভাবিত হবে সুতরাং এটি আসলে 4 অ্যাম্পিয়ার তাই 224 অর্থাৎ এই উৎস দ্বারা শোষিত পাওয়ার হবে 88 ওয়াট সুতরাং যদি এটিতে আসি অর্থাৎ এটি আসলে p4 সুতরাং এটি আসলে p4 22 04 10 88 ওয়াট তাই শোষিত পাওয়ারের পরিমান 88 ওয়াট এখন যদি 132 এবং 88 যোগ করা হয় তবে এটি 220 যা মোট শোষিত শক্তির পরিমান এবং যে শক্তি সরবরাহ করা হয় তা হল 160 এবং 60 তাই মোট 220 সুতরাং এটি ঠিক মিলছে সুতরাং এইভাবে আমি আশা করি এটি বুঝতে পেরেছি কারণ অন্য কোনও উপাদান নেই সুতরাং যে 22 ভোল্ট রয়েছে তা এই নির্ভরশীল কারেন্ট উৎসের দুই প্রান্তের মধ্যে প্রভাবিত হবে এবং I 10 অ্যাম্পিয়ার তাই এটি 04 I অর্থাৎ 4 অ্যাম্পিয়ার এবং এই নির্ভরশীল কারেন্ট উৎসের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ হল 22 ভোল্ট সুতরাং 22 4 কারণ এখানে ভোল্টেজের পোলারিটি চিহ্ন দেখানো হয়েছে এইভাবে আমি বলতে পারি শুধু আমাদের কী করতে হবে আমাদের এই সমস্ত জিনিস সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হবে তাহলেই আমরা সহজে বিষয়গুলি সমাধান করতে পারব সুতরাং বিভ্রান্তি বা কিছুর জন্য কোনও পথ থাকা উচিত নয় এমনকি যখন আমি লিখছি তখনও এক বা দুটি জায়গায় আমি অসামঞ্জস্য থাকতে পারে তবে এটি কারেন্ট উৎস এবং এটি 4 অ্যাম্পিয়ার হবে তাই ভুল করে আমি 4 ভোল্ট লিখেছি কিন্তু এটি 4 অ্যাম্পিয়ার হবে সুতরাং পরবর্তী বিষয়টি দেখা যাক পরের এই বিষয়গুলি খুব ছোট ব্যাপার তবে এই কোর্সটি শেখার সময় খুব জটিল সুতরাং এই সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হলে পরবর্তী পর্যায়ে বিষয়গুলি খুব আকর্ষণীয় হবে সুতরাং উদাহরণস্বরূপ এই 116 নম্বর উদাহরনের চিত্র 122 এ একটি সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে এখানে ভোল্টেজ উৎস দ্বারা সরবরাহ করা বা শোষিত পাওরারের পরিমান নির্ধারণ করতে হবে প্রথম অংশে এটি দেওয়া আছে V 1 ভোল্ট এবং I 2 অ্যাম্পিয়ার এখানে নির্ণয় করতে হবে যে ভোল্টেজ উৎস দ্বারা কত পরিমান পাওয়ার সরবরাহ করা বা শোষিত হয়েছে তার মানে এই হল ভোল্টেজের উৎস এবং দেওয়া আছে যে V 1 ভোল্ট এবং I 2 অ্যাম্পিয়ার সুতরাং যখন I 2 অ্যাম্পিয়ার এবং এটি কারেন্টের অভিমুখ তার মানে কারেন্ট আসলে এভাবে প্রবাহিত হয় তার মানে এই কারেন্ট আসলে টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এই ভোল্টেজের উৎসটিতে আসলে পাওয়ার শোষিত হয় কারণ এটি টার্মিনালে প্রবেশ করছে কিন্তু ভোল্টেজ হল 1 ভোল্ট সুতরাং এই ক্ষেত্রে এটি V 1 ভোল্ট এবং I 2 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে সুতরাং এটি 2 1 হবে যা 2 ওয়াট শক্তি এবং এটি ভোল্টেজ উৎস দ্বারা শোষিত হয় সুতরাং এখানে ভোল্টেজ উৎস দ্বারা শোষিত পাওয়ারের পরিমান হল 2 ওয়াট এখন এর পরেরটি অর্থাৎ অংশে দেওয়া আছে V 6 ভোল্ট কিন্তু I 4 অ্যাম্পিয়ার সুতরাং এই বর্তনীতে আমি আবার এটি আঁকছি এই কেস এর জন্য সুতরাং V 6 ভোল্ট কিন্তু কারেন্ট হল I 4 অ্যাম্পিয়ার তার মানে কারেন্টের অভিমুখ বিপরীত হবে চিত্রে সেই রকমই দেখানো হয়েছে যদি আমি এটিকে এভাবে আঁকি কারণ I 4 তাই আমি এই তীরচিহ্নটিকে এই দিকে দেখিয়েছি এবং এটি হল ভোল্টেজের উৎস এখানে ভোল্টেজ হল 6 ভোল্ট সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে V 6 ভোল্ট এবং I 4 অ্যাম্পিয়ার এই অভিমুখে তার মানে এই দিকে আমি I ধনাত্মক 4 অ্যাম্পিয়ার লিখতে পারি এবং এই কারেন্ট আসলে এভাবে প্রবাহিত হয় তার মানে কারেন্ট আসলে ভোল্টেজ টার্মিনাল ছেড়ে চলে যায় কারণ এটির দিকটি এইরকম সুতরাং মূলত কারেন্ট আসলে টার্মিনাল ছেড়ে যাচ্ছে তার মানে এখানে পাওয়ার সরবরাহ করা হয়েছে এক্ষেত্রে কারেন্ট 4 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 6 ভোল্ট সুতরাং পাওয়ার হবে 64 24 ওয়াট কিন্তু এটি টার্মিনাল ছেড়ে যাচ্ছে তার মানে পাওয়ার সরবরাহ করা হচ্ছে সুতরাং এটি 24 হবে অর্থাৎ ভোল্টেজের উৎস দ্বারা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তাই আমাকে আবার বিষয়টি পরিষ্কার করতে দিন এখানে সম্পর্কটি হল p VI আমি আবার মূল বিষয়ে ফিরে আসব এখন তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ অংশে আসা যাক এখানে প্রদত্ত আছে যে v 12 ভোল্ট এবং I 16 অ্যাম্পিয়ার তাই এই ক্ষেত্রে শুধু বোঝার জন্য আবার আমি আঁকব কেস এর জন্য সুতরাং এটি কেস এখানে V 12 এবং I 16 অ্যাম্পিয়ার তাই বিষয়টিকে জটিল না করে সবচেয়ে সহজ উপায় কী করা যায় সুতরাং এটি আমার কারেন্ট উৎস হিসাবে I 16 অ্যাম্পিয়ার সুতরাং এখানে কারেন্টের অভিমুখ দেখানো আছে সুতরাং এটি হল পজিটিভ দিক যখন কারেন্ট পজিটিভ হয় তখন এই দিকটি দেওয়া হয় কিন্তু এখানে কারেন্ট হল 16 তার মানে শুধু তীরচিহ্নটি নীচের দিকে করুন এবং এই ভোল্টেজটিও অর্থাৎ ভোল্টেজের উৎসটিও 12 ভোল্ট দেওয়া হয়েছে সুতরাং যদি এই টার্মিনালটিকে এবং এই টার্মিনালটিকে ধরা হয় তবে আমরা এখানে ভোল্টেজ 12 ভোল্ট লিখতে পারি এবং এটি হল I 16 অ্যাম্পিয়ার আমি V 12 ভোল্ট হিসাবে এর জন্য যা করেছি তা হল আমি কারেন্টের দিকটি বিপরীত করেছি কারণ এটি I 16 অ্যাম্পিয়ার সুতরাং আমি কারেন্টের দিক বিপরীত এবং V 12 ভোল্ট করেছি সুতরাং আমি শুধুমাত্র পোলারিটিগুলি বিপরীত করেছি সুতরাং তার মানে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ কারেন্টের অভিমুখ এই দিকে প্রবাহিত হচ্ছে তার মানে কারেন্ট আসলে ভোল্টেজ উৎসের পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এর শোষণ ক্ষমতা হবে p 16 12 ওয়াট এই পরিমান শক্তি এই ভোল্টেজ উৎস দ্বারা শোষিত হচ্ছে কারণ এটি পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে সুতরাং এটি আসলে 192 ওয়াট হবে তাই আমি আশা করি এটি পেয়েছি সুতরাং বিষয়গুলিকে আরও সহজতর করার উপায় নির্ধারণ করুন আমাদের উচিত বিষয়টিকে জটিল উপায়ে না করা সুতরাং বিষয়গুলিকে এমনভাবে সহজ করুন যাতে প্রতিটি বিষয় ঠিক হয়ে যায় তারপর এখন আমাদের এই একটি বিষয় পরিষ্কার করা যাক তাই এই কারণেই আমি এই শক্তিটি অর্থাৎ এই 192 ওয়াট শোষিত হচ্ছে বলে সমস্ত হিসাব করেছি সবকিছুই আমি এই হিসাবে গণনা করার চেষ্টা করেছি তারপর উদাহরণস্বরূপ এই 117 নম্বর উদাহরনের চিত্র 123 এ একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে এখানে অংশে I 4 অ্যাম্পিয়ার এবং অংশে I 3 অ্যাম্পিয়ারের জন্য পাওয়ার p1 এবং p2 নির্ধারণ করতে হবে সুতরাং অংশের জন্য দ্বিতীয় অর্থাৎ p2 উপাদানটি একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস এই ক্ষেত্রে I 4 অ্যাম্পিয়ার সুতরাং এটি 2 I তাই এখানে ভোল্টেজ হবে 2 4 কারণ প্রথম ক্ষেত্রে এখানে I 4 অ্যাম্পিয়ার সুতরাং p2 এর ক্ষেত্রে এটি হল 2 4 ভোল্ট তার মানে এটি 8 ভোল্ট এবং এই I 4 অ্যাম্পিয়ার কারণ এই কারেন্ট আসলে এই নির্ভরশীল ভোল্টেজ উৎসের ধনাত্মক টার্মিনালে প্রবেশ করছে আবার প্রথম উপাদান অর্থাৎ p1 এর ক্ষেত্রে এই I 4 অ্যাম্পিয়ার প্রথমে এই p1 ভোল্টেজ উৎসটির টার্মিনাল ছেড়ে যাচ্ছে তার মানে টার্মিনাল ছেড়ে যাওয়ার সময় এই উৎসটি যেটি 8 ভোল্টের উৎস সেই p1 আসলে শক্তি সরবরাহ করছে সুতরাং যখন এটি টার্মিনাল ছেড়ে যাবে তখন এটি হবে এবং ভোল্টেজ হবে V 8 এবং I 4 অ্যাম্পিয়ার কিন্তু এটি আসলে I 4 অ্যাম্পিয়ার তাই p1 এর পাওয়ারের মান হবে 32 ওয়াট এটি সরবরাহ করা শক্তি এখন দ্বিতীয় উপাদানটিতে এই কারেন্ট এই নির্ভরশীল ভোল্টেজ সোর্সের টার্মিনালে প্রবেশ করছে তার মানে এই উৎস আসলে শক্তি শোষণ করছে সুতরাং এখানে এটি 8 ভোল্ট এবং 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে কারণ I 4 সুতরাং এই p2 হবে 8 4 অর্থাৎ 32 ওয়াট সুতরাং এটি আসলে শোষিত শক্তি সুতরাং আশা করি এই বিষয়টি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ অংশে I 3 অ্যাম্পিয়ার দ্বিতীয় ক্ষেত্রটি আমি এখানে ব্যাখ্যা করব সুতরাং এখন আমি সেই সমস্যায় ফিরে যাচ্ছি আমাকে এটি পরিষ্কার করতে দিন এই ক্ষেত্রে I 3 অ্যাম্পিয়ার এখন এই ক্ষেত্রে কী হবে সুতরাং আমি এখানে সার্কিটটি পুনরায় আঁকব সুতরাং এই ক্ষেত্রে শুধু মনে রাখুন যে I 3 অ্যাম্পিয়ার সুতরাং প্রথম উপাদানটি একটি নির্ভরশীল ভোল্টেজের উৎস এটি হল এটি এটি একটি 8 ভোল্টের উৎস দ্বিতীয় উপাদানটি একটি কারেন্টের উৎস এবং এক্ষেত্রে I 3 অ্যাম্পিয়ার সুতরাং এর অভিমুখটি উপরের দিকে দেখানো হয়েছে সুতরাং আমরা এই দিকটি নিয়েছি বলে I 3 অ্যাম্পিয়ার নিয়েছি এবং এটি আমার 8 ভোল্ট এবং এটি একটি নির্ভরশীল ভোল্টেজের উত্স এখন এখানে এই দ্বিতীয় উপাদান অর্থাৎ p2 এর ক্ষেত্রে এটি হবে 2 3 অর্থাৎ 6 ভোল্ট কিন্তু এই প্রথম উপাদান অর্থাৎ p1 এর ক্ষেত্রে এটি 8 ভোল্ট সুতরাং যদি এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে এইভাবে প্রবাহিত হয় তবে p1 এর ক্ষেত্রে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রথম উপাদানে এই ভোল্টেজ উত্সের ধনাত্মক টার্মিনালে প্রবেশ করছে তার মানে এই ভোল্টেজের উৎস দ্বারা শোষিত শক্তি হল p1 সুতরাং p1 হবে 8 ভোল্ট 3 অ্যাম্পিয়ার 24 ওয়াট সুতরাং এই হল প্রথম উপাদানে শোষিত শক্তি p1 এর পরিমান এখন এই দ্বিতীয় উপাদান অর্থাৎ p2 এর ক্ষেত্রে নির্ভরশীল ভোল্টেজ উত্সের জন্য এটি আসলে টার্মিনাল ছেড়ে যাচ্ছে তাই p2 হিসাবে ঋণাত্মক শক্তি সরবরাহ করা হবে অর্থাৎ p2 হল ঋণাত্মক সরবরাহকৃত পাওয়ার সুতরাং এটি 2 3 6 ভোল্ট অর্থাৎ নির্ভরশীল ভোল্টেজের উত্স 6 ভোল্ট এই 3 অ্যাম্পিয়ার সুতরাং এটি 18 ওয়াট এটিকে আসলে উপাদান দ্বারা সরবরাহ করা শক্তি বলে এটি শোষিত হয় এবং এটি হল চিহ্ন মানে শক্তি সরবরাহ করা হচ্ছে সুতরাং এই 24 18 এর বীজগাণিতিক যোগফল যোগ করলে আমরা 6 পার্থক্য পাচ্ছি আমার প্রশ্ন হল পাওয়ার ব্যালেন্স মিলতে হবে কারণ শোষিত শক্তি সরবরাহ করা শক্তি 0 হওয়া প্রয়োজন কিন্তু এখানে এটি 24 18 6 ওয়াট সুতরাং 6 ওয়াটের পার্থক্য আছে প্রশ্ন হল সেই পরিমান শক্তি কোথায় গেল সুতরাং এই গণনাটি আমি করে দেখাচ্ছি না শুধু ইঙ্গিত হল এই যে এই কারেন্ট উত্সটি আরও 6 ওয়াট শক্তি সরবরাহ করছে তবেই এটি মিলবে সুতরাং এই 6 ওয়াট কোথা থেকে পাওয়া যাবে তা খুঁজে বের করুন এটি একটি অনুশীলনী যার জন্য সমস্যাটির সমাধান করা উচিত সুতরাং এটি আসলে একটি সমস্যা সুতরাং আমি সেখানে এটি মুছে দিয়েছি কারণ এটি দেখার প্রয়োজন নেই এটি একটি অনুশীলনী সুতরাং 6 ভোল্টের একটি পার্থক্য আছে আমি বলছি এই কারেন্ট উত্সটি আসলে 6 ওয়াট সরবরাহ করে তবে কীভাবে সেটি গণনা করুন কীভাবে গণনা করা যায় তা আমি এখানে বলব না এটি একটি অনুশীলনী তাই আমাকে এটি মুছে ফেলতে দিন সুতরাং এটি দেখার প্রয়োজন নেই সুতরাং 118 নম্বর উদাহরণটি দেখা যাক এখন এই 124 নম্বর চিত্রে এখানে বলতে হবে যে আমরা কোনটিকে বৈধ সংযোগ বলি এবং কোনটিকে অবৈধ সংযোগ বলি প্রথমে অংশে এখানে দেখুন এটি 1 এবং 2 টার্মিনাল সুতরাং এই দুই টার্মিনালের মধ্যে এটি 10 ভোল্ট আবার এটিও 10 ভোল্ট সুতরাং এই দুটি উৎস আসলে সমান্তরালভাবে সংযুক্ত পরে আমরা দেখতে পাব সুতরাং এটি একটি বৈধ সংযোগ কারণ 10 ভোল্ট এবং 10 ভোল্ট বৈধ সংযোগ এবার অংশে এখানে দেখুন এটি একটি 5 অ্যাম্পিয়ারের কারেন্ট উৎস এবং 1 এবং 2 এই দুই টার্মিনালের মধ্যে এটি 10 ভোল্ট সুতরাং এখানেও কোনও সমস্যা নেই এটিও একটি বৈধ সংযোগ আসলে এই দুটিই বৈধ সংযোগ কারণ যে কোনও দুটি টার্মিনালের মধ্যে কেবলমাত্র সমমানের ভোল্টেজ উৎসই যোগ করা সম্ভব যদি কোনও পার্থক্য থাকে তবে সেটি অবৈধ সংযোগ সেটি সম্ভব নয় এবং যে কোনও কারেন্ট উৎস এবং এই ভোল্টেজ উৎসের সমন্বয় এটিও একটি বৈধ সংযোগ এবার অংশে এখানে দেখুন এই টার্মিনাল 1 এবং 2 এর দুই প্রান্তে এটি একটি 5 ভোল্ট এবং এটি একটি 10 ভোল্ট সংযুক্ত রয়েছে কিন্তু একই টার্মিনালের দুই প্রান্তে আলাদা ভোল্টেজ সংযুক্ত হতে পারে না এটি একই হতে হবে কারণ তারা একই টার্মিনালের মধ্যে সংযুক্ত রয়েছে সুতরাং এটি অবৈধ সংযোগ একইভাবে এবার অংশে এখানে দেখুন এই টার্মিনাল 1 এবং 2 এর দুই প্রান্তের মধ্যে এটি একটি 2 অ্যাম্পিয়ারের কারেন্টের উত্স এবং একই সাথে একই প্রান্তের মধ্যে অন্য একটি 5 অ্যাম্পিয়ারের কারেন্টের উত্স তাই এটি বৈধ নয় কারণ এটি একটি সাধারণ সার্কিট সুতরাং এটি অবৈধ সংযোগ এখানে এটি 5 অ্যাম্পিয়ার আবার এখানে এটি 2 অ্যাম্পিয়ার তাই এটি সম্ভব নয় যেহেতু একটি তারের মধ্য দিয়ে একই সাথে 5 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার এভাবে প্রবাহিত হতে পারে না তাই আমি লিখেছি যে হয় এটি 2 হতে হবে বা এটিকে 5 হতে হবে কিন্তু আমরা যেভাবে এটি সংযুক্ত করেছি তাতে উভয়ই অবৈধ সংযোগ একইভাবে এখানে এই অংশেও এটি অবৈধ সংযোগ সুতরাং এবং অংশদুটি বৈধ সংযোগ কিন্তু এবং অংশ দুটি অবৈধ সংযোগ এখন এইগুলি সবই অনুশীলনী প্রথমে সমস্যা 11 এখানে উত্তরগুলি দেওয়া আছে আবার যখন পড়বেন তখন এই ভিডিওটি বিরতি দিয়ে দেখতে পারেন এবং এই সমস্যাটি দেখতে পারেন সুতরাং আর একটি সমস্যা 12 এখানেও উত্তর দেওয়া হয়েছে আশা করি এই সমস্ত উত্তর সঠিক হলে এটি সমাধান করা সম্ভব হবে এখন সমস্যা নম্বর 13 সুতরাং এটিও একটি শোষিত পাওয়ার ও সরবরাহকৃত পাওয়ার সংক্রান্ত সমস্যা সব উত্তরগুলিই এখানে দেওয়া আছে এখন পরবর্তী সমস্যা নম্বর 14 এখানে উপাদানটিতে প্রবেশকারী মোট চার্জের পরিমান নির্ণয় করতে বলা হয়েছে এখানেও উত্তরটি দেওয়া আছে সুতরাং এটি সমস্যা নম্বর 15 এখানে বৈধ ও অবৈধ সংযোগগুলি নির্ধারণ করতে হবে তাই এটি আমরা সমাধান করতে পারব সুতরাং এটি একটি সমস্যা এবং এটি এর জন্য উত্তর এটি একটি বৈধ বা অবৈধ সংযোগ এটি আসলে সার্কিট বাক্সের ভিতরে শক্তি শোষণ বা শক্তি সরবরাহ করে এখানে সবকিছু দেওয়া আছে এই সমস্যাটি খুব সাবধানে পড়ুন এবং এটি সমাধান করুন এবং এই 4টি সংযোগ রয়েছে এবং এরপর সমস্যা নম্বর 16 এখানে ভোল্টেজ 0 এবং এখানে আসলে সময়ের সাথে পরিবর্তনশীল ভোল্টেজ দেওয়া হয়েছে সুতরাং এরপর সমস্যা নম্বর 17 এখানে মোট 5 টি সংযোগ রয়েছে এখানে নির্ধারণ করতে হবে যে এর মধ্যে কোনগুলি বৈধ এবং কোনগুলি অবৈধ সংযোগ এরপর সমস্যা নম্বর 18 এখানেও একটি ac সার্কিটে সময়ের সাথে পরিবর্তনশীল ভোল্টেজ দেওয়া হয়েছে এখানে শোষিত শক্তির মান জুল এককে নির্ণয় করতে হবে এরপর সমস্যা নম্বর 19 এবং এটি আরেকটি সহজ সমস্যা এখানে স্টোভ উপাদানটি যখন একটি 120V লাইনে সংযুক্ত থাকে তখন নির্ণয় করতে হবে যে 30000 জুল পাওয়ার খরচ হতে কতক্ষণ সময় লাগে এরপর সমস্যা নম্বর 110 এখানে সময়ের সাথে পরিবর্তনশীল কারেন্ট দেওয়া হয়েছে উপাদানের মধ্য দিয়ে প্রবাহিত মোট চার্জের পরিমান নির্ণয় করতে হবে এবং এই উত্তরগুলি দেওয়া আছে সুতরাং সবকিছুই এখানে দেওয়া আছে অশেষ ধন্যবাদ আমরা আবার ফিরে আসব